পেটেন্টিবিলিটি সার্চের র আদেশের কারণগুলি যেহেতু পেটেন্ট ফাইল করা হবে কি না তা নির্ধারণের জন্য পেটেন্টিবিলিটি সন্ধান করা হয় কমপক্ষে পাঁচটি কারণ হতে পারে আপনার পেটেন্টিবিলিটি সার্চের র আদেশ দেবার জন্য পেটেন্টিবিলিটি সার্চের র আদেশের কারণগুলি যেহেতু পেটেন্ট ফাইল করা হবে কি না তা নির্ধারণের জন্য পেটেন্টিবিলিটি সন্ধান করা হয় কমপক্ষে পাঁচটি কারণ হতে পারে আপনার পেটেন্টিবিলিটি সার্চের র আদেশ দেবার জন্য প্রথমটি হল খরচ প্রথমটি হল খরচ পেটেন্টিবিলিটি সন্ধানের খরচ পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করার খরচের চেয়ে অনেক কম পেটেন্টিবিলিটি সন্ধানের খরচ পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করার খরচের চেয়ে অনেক কম পেটেন্টিবিলিটি সন্ধান আপনাকে গ্র্যান্ট হবার সম্ভাবনা সম্পর্কে একটি ইঙ্গিত দেয় পেটেন্টিবিলিটি সন্ধান আপনাকে গ্র্যান্ট হবার সম্ভাবনা সম্পর্কে একটি ইঙ্গিত দেয় সুতরাং এটি ঝুঁকি কম করার এক ধরনের প্রচেষ্টা সুতরাং এটি ঝুঁকি কম করার এক ধরনের প্রচেষ্টা পেটেন্টিবিলিটি সন্ধান তৈরি করার মাধ্যমে আপনি পেটেন্ট গ্র্যান্ট হবার সম্ভাবনা জানতে পারবেন পেটেন্টিবিলিটি সন্ধান তৈরি করার মাধ্যমে আপনি পেটেন্ট গ্র্যান্ট হবার সম্ভাবনা জানতে পারবেন সুতরাং আপনি যদি খুব বেশি ক্রাউডেড ফিল্ডে কাজ করেন যেখানে অন্যান্য পেটেন্ট t রয়েছে বা যদি আপনার ইনভেনশন এমন কোন আবিষ্কার যা পেটেন্ট আইনে নির্দিষ্ট আপত্তি বা ব্যতিক্রমের কারণে পেটেন্ট গ্র্যান্ট করা হয় না সুতরাং আপনি যদি খুব বেশি ক্রাউডেড ফিল্ডে কাজ করেন যেখানে অন্যান্য পেটেন্ট t রয়েছে বা যদি আপনার ইনভেনশন এমন কোন আবিষ্কার যা পেটেন্ট আইনে নির্দিষ্ট আপত্তি বা ব্যতিক্রমের কারণে পেটেন্ট গ্র্যান্ট করা হয় না সেক্ষেত্রে আপনি অনেক খরচ বাঁচাতে পারবেন যদি আপনি পেটেন্ট patent ফাইল করার পরিবর্তে পেটেন্টিবিলিটি সন্ধান করেন এবং তার পরে অফিসের আপত্তিগুলির মাধ্যমে রিয়েলাইজ করতে পারেন যে আপনার আবিষ্কারটি পেটেন্ট করা যায় না সেক্ষেত্রে আপনি অনেক খরচ বাঁচাতে পারবেন যদি আপনি পেটেন্ট patent ফাইল করার পরিবর্তে পেটেন্টিবিলিটি সন্ধান করেন এবং তার পরে অফিসের আপত্তিগুলির মাধ্যমে রিয়েলাইজ করতে পারেন যে আপনার আবিষ্কারটি পেটেন্ট করা যায় না সুতরাং এখানে খরচের প্রশ্ন জড়িত আছে সুতরাং এখানে খরচের প্রশ্ন জড়িত আছে আপনি কেন পেটেন্টিবিলিটি সন্ধান নিযুক্ত বা অর্ডার করবেন তার প্রথম কারণটি হলো খরচ কম করা আপনি কেন পেটেন্টিবিলিটি সন্ধান নিযুক্ত বা অর্ডার করবেন তার প্রথম কারণটি হলো খরচ কম করা দ্বিতীয় কারণ হল পেটেন্টিবিলিটি সন্ধান যা রিপোর্ট তৈরি করে তা আপনাকে আরো ভাল অ্যাপ্লিকেশন প্রস্তুত করতে সাহায্য করতে পারে দ্বিতীয় কারণ হল পেটেন্টিবিলিটি সন্ধান যা রিপোর্ট তৈরি করে তা আপনাকে আরো ভাল অ্যাপ্লিকেশন প্রস্তুত করতে সাহায্য করতে পারে ড্রাফটিং উন্নত করা যেতে পারে ড্রাফটিং উন্নত করা যেতে পারে কারণ আপনি একবার পেটেন্টিবিলিটি সন্ধান তৈরি করলে আপনি জানতে পারবেন যে কোন উদ্ভাবনের বৈশিষ্ট্যগুলি পেটেন্টবল হতে পারে আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি আগের লেসনে কারণ আপনি একবার পেটেন্টিবিলিটি সন্ধান তৈরি করলে আপনি জানতে পারবেন যে কোন উদ্ভাবনের বৈশিষ্ট্যগুলি পেটেন্টবল হতে পারে আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছি আগের লেসনে কারণ প্রায়র আর্ট সার্চ বা সার্চ রিপোর্টটি আপনাকে একই নেচারের আগের আবিষ্কারগুলি এবং সেইগুলির কি কি বৈশিষ্ট্যগুলি পেটেন্টবল ছিল তা জানিয়ে দেবে কারণ প্রায়র আর্ট সার্চ বা সার্চ রিপোর্টটি আপনাকে একই নেচারের আগের আবিষ্কারগুলি এবং সেইগুলির কি কি বৈশিষ্ট্যগুলি পেটেন্টবল ছিল তা জানিয়ে দেবে এখন এই রিপোর্টটি আপনাকে নন পেটেন্টবল বা তুচ্ছ বৈশিষ্ট্যগুলি থেকে পেটেন্টবল বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করতে সাহায্য করবে এখন এই রিপোর্টটি আপনাকে নন পেটেন্টবল বা তুচ্ছ বৈশিষ্ট্যগুলি থেকে পেটেন্টবল বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করতে সাহায্য করবে এখন এটি ড্রাফ্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখন এটি ড্রাফ্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুতরাং যেসব ক্ষেত্রে পেটেন্ট অ্যাটর্নির বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই তখন পেটেন্ট এজেন্ট কে কোন উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির দাবি করা উচিৎ এবং কোন কোন নন ইনভেন্টিভ ও নন পেটেন্টবল বৈশিষ্ট্যগুলি নিয়ে দাবি করা উচিত নয় এগুলি বুঝতে সাহায্য করা ক্রিটিক্যাল হয়ে উঠবে সুতরাং যেসব ক্ষেত্রে পেটেন্ট অ্যাটর্নির বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই তখন পেটেন্ট এজেন্ট কে কোন উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির দাবি করা উচিৎ এবং কোন কোন নন ইনভেন্টিভ ও নন পেটেন্টবল বৈশিষ্ট্যগুলি নিয়ে দাবি করা উচিত নয় এগুলি বুঝতে সাহায্য করা ক্রিটিক্যাল হয়ে উঠবে পেটেন্টিবিলিটি সন্ধান রিপোর্ট তৈরির ক্ষেত্রে আরো একটি সুবিধা রয়েছে পেটেন্টিবিলিটি সন্ধান রিপোর্ট তৈরির ক্ষেত্রে আরো একটি সুবিধা রয়েছে একটি এপ্লিকেশন প্রস্তুত করার ক্ষেত্রে যদি আপনার পেটেন্টের স্পেসিফিকেশন ড্রাফটিং করার সময় প্রায়র আর্টের এমন কিছু অংশ থাকে যা আপনার পেটেন্ট অ্যাপ্লিকেশনে রিপ্রডিউস করা যেতে পারে তবে আপনি সেই ধরনের প্রায়র আর্টগুলি কে যথাযথ রেফারেন্স দিয়ে কপি এবং পেস্ট copy paste করতে পারেন এবং তাতে ড্রাফ্ট তৈরিতে অনেক সময় এবং চেষ্টা বাঁচতে পারে একটি এপ্লিকেশন প্রস্তুত করার ক্ষেত্রে যদি আপনার পেটেন্টের স্পেসিফিকেশন ড্রাফটিং করার সময় প্রায়র আর্টের এমন কিছু অংশ থাকে যা আপনার পেটেন্ট অ্যাপ্লিকেশনে রিপ্রডিউস করা যেতে পারে তবে আপনি সেই ধরনের প্রায়র আর্টগুলি কে যথাযথ রেফারেন্স দিয়ে কপি এবং পেস্ট copy paste করতে পারেন এবং তাতে ড্রাফ্ট তৈরিতে অনেক সময় এবং চেষ্টা বাঁচতে পারে সুতরাং যদি প্রায়র আর্ট ডিসক্লোজারগুলি থাকে যা আপনার উদ্ভাবনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে সে ক্ষেত্রে আপনি সেগুলি অন্য পেটেন্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করতে পারেন যদি আপনি এর রেফারেন্সগুলি উল্লেখ করেন সুতরাং যদি প্রায়র আর্ট ডিসক্লোজারগুলি থাকে যা আপনার উদ্ভাবনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে সে ক্ষেত্রে আপনি সেগুলি অন্য পেটেন্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করতে পারেন যদি আপনি এর রেফারেন্সগুলি উল্লেখ করেন এখন তৃতীয় কারণটি বাণিজ্য সম্পর্কিত হতে পারে এখন তৃতীয় কারণটি বাণিজ্য সম্পর্কিত হতে পারে লোকেরা পেটেন্ট ফাইল করে ক্ষেত্রটিতে একটি এক্সক্লুসিভিটি পাবার জন্য লোকেরা পেটেন্ট ফাইল করে ক্ষেত্রটিতে একটি এক্সক্লুসিভিটি পাবার জন্য প্রায়র আর্ট রিপোর্ট বা পেটেন্টিবিলিটি সন্ধান রিপোর্ট আপনাকে বলবে যে পেটেন্ট ফাইল করে আপনি এক্সক্লুসিভিসিটি অর্জন করতে পারবেন কিনা প্রায়র আর্ট রিপোর্ট বা পেটেন্টিবিলিটি সন্ধান রিপোর্ট আপনাকে বলবে যে পেটেন্ট ফাইল করে আপনি এক্সক্লুসিভিসিটি অর্জন করতে পারবেন কিনা তাছাড়া আরো কোনো বিকল্প আছে কিনা বা এই আবিষ্কার কে বাইপাস করার অন্য কোন বিকল্প রাস্তা আছে কিনা তাও আপনাকে বলতে পারে তাছাড়া আরো কোনো বিকল্প আছে কিনা বা এই আবিষ্কার কে বাইপাস করার অন্য কোন বিকল্প রাস্তা আছে কিনা তাও আপনাকে বলতে পারে এখন এটি পেটেন্ট পাবার আপনাকে ন্যায্য সুযোগ দেবে এবং অন্যরা আপনার উদ্ভাবনটি অনুকরণ করার সম্ভাবনাগুলি কি কি সেটা বুঝিয়ে দেবে কারণ এটি যদি একটি ক্রাউডেড ফিল্ড হয় তবে একজন প্রতিযোগীর অন্য কোন গ্রান্টেড পেটেন্টের থেকে লাইসেন্সের অধিকারী হয়ে একই পণ্য বাজারে নিয়ে আসার সম্ভাবনা যথেষ্ট এখন এটি পেটেন্ট পাবার আপনাকে ন্যায্য সুযোগ দেবে এবং অন্যরা আপনার উদ্ভাবনটি অনুকরণ করার সম্ভাবনাগুলি কি কি সেটা বুঝিয়ে দেবে কারণ এটি যদি একটি ক্রাউডেড ফিল্ড হয় তবে একজন প্রতিযোগীর অন্য কোন গ্রান্টেড পেটেন্টের থেকে লাইসেন্সের অধিকারী হয়ে একই পণ্য বাজারে নিয়ে আসার সম্ভাবনা যথেষ্ট সুতরাং পেটেন্ট প্রাপ্তির পাশাপাশি আপনার উদ্ভাবনের জন্য এসক্লুসিভ বাজার পাবার সম্ভাবনা এইসব বাণিজ্যিক খবর পেটেন্টিবিলিটি সন্ধান থেকে বেরিয়ে আসে সুতরাং পেটেন্ট প্রাপ্তির পাশাপাশি আপনার উদ্ভাবনের জন্য এসক্লুসিভ বাজার পাবার সম্ভাবনা এইসব বাণিজ্যিক খবর পেটেন্টিবিলিটি সন্ধান থেকে বেরিয়ে আসে এখন যেহেতু পেটেন্ট ফাইল করার ক্ষেত্রে যথেষ্ট অর্থের বিনিয়োগ জড়িত পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে বলতে পারে যে আপনাকে সেই আবিষ্কার করতে হবে কিনা এখন যেহেতু পেটেন্ট ফাইল করার ক্ষেত্রে যথেষ্ট অর্থের বিনিয়োগ জড়িত পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে বলতে পারে যে আপনাকে সেই আবিষ্কার করতে হবে কিনা পেটেন্টিংয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ জড়িত এবং যদি আবিষ্কারকের জন্য আবিষ্কারের মূল্য ক্রিটিকাল হয় তবে আবিষ্কারক পেটেন্টিবিলিটি সন্ধান না করে ভ্যালিডিটি সন্ধান বা ভ্যালিডিটি স্টাডি করতে পারেন পেটেন্টিংয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ জড়িত এবং যদি আবিষ্কারকের জন্য আবিষ্কারের মূল্য ক্রিটিকাল হয় তবে আবিষ্কারক পেটেন্টিবিলিটি সন্ধান না করে ভ্যালিডিটি সন্ধান বা ভ্যালিডিটি স্টাডি করতে পারেন আমরা ইতিমধ্যে এই দুটি রিপোর্টের মধ্যে পার্থক্য দেখেছি আমরা ইতিমধ্যে এই দুটি রিপোর্টের মধ্যে পার্থক্য দেখেছি চতুর্থ কারণ পারে যে একটি পেটেন্টিবিলিটি রিপোর্ট অ্যাভোয়েড করতে সহায়তা করতে পারে যাকে প্রসিকিউশন হিস্টরি এস্টপেল বলে চতুর্থ কারণ পারে যে একটি পেটেন্টিবিলিটি রিপোর্ট অ্যাভোয়েড করতে সহায়তা করতে পারে যাকে প্রসিকিউশন হিস্টরি এস্টপেল বলে প্রসিকিউশন হিস্টরি এস্টোপেল মানে প্রসিকিউশন চলাকালীন কোন প্রায়র আর্ট এড়ানোর জন্য আপনি কোন দাবি ছেড়ে দিতে পারেন বা আপনি কোন দাবী ন্যারো করতে পারেন প্রসিকিউশন হিস্টরি এস্টোপেল মানে প্রসিকিউশন চলাকালীন কোন প্রায়র আর্ট এড়ানোর জন্য আপনি কোন দাবি ছেড়ে দিতে পারেন বা আপনি কোন দাবী ন্যারো করতে পারেন সে ক্ষেত্রে প্রসিকিউশন চলাকালীন কোন দাবি ন্যারো করার সময় ডক্ট্রিন অফ ইকুইভ্যালেন্সের মত কিছু নীতি প্রযোজ্য হবে না সে ক্ষেত্রে প্রসিকিউশন চলাকালীন কোন দাবি ন্যারো করার সময় ডক্ট্রিন অফ ইকুইভ্যালেন্সের মত কিছু নীতি প্রযোজ্য হবে না ডকট্রিন অফ ইকুইভ্যালেন্স নীতিটির সীমিত প্রয়োগ থাকবে ডকট্রিন অফ ইকুইভ্যালেন্স নীতিটির সীমিত প্রয়োগ থাকবে এখন প্রায়র আর্ট সন্ধান করে এবং পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্ট তৈরী করে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজেকে সুরক্ষা দিতে ও ভবিষ্যতের অ্যামেন্ডমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারেন সেভাবে দাবিটি ড্রাফ্ট করা যায় এখন প্রায়র আর্ট সন্ধান করে এবং পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্ট তৈরী করে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজেকে সুরক্ষা দিতে ও ভবিষ্যতের অ্যামেন্ডমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারেন সেভাবে দাবিটি ড্রাফ্ট করা যায় এখন এটি কিভাবে হয় এখন এটি কিভাবে হয় পেটেন্টিবিলিটি সন্ধানের দ্বারা ক্ষেত্রটি বোঝার মাধ্যমে এটি করা হয় পেটেন্টিবিলিটি সন্ধানের দ্বারা ক্ষেত্রটি বোঝার মাধ্যমে এটি করা হয় এই নীতিটি আমেরিকার ফেষ্টো কেসে প্রতিষ্ঠিত হয়েছিল এই নীতিটি আমেরিকার ফেষ্টো কেসে প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং একটি পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে ভবিষ্যতের আমেন্ডমেন্ট থেকে বাঁচতে সহায়তা করতে পারে এবং আমি যেমন বলেছি প্রসেকিউশন হিস্টরি এস্টপেল ভবিষ্যতের আমেন্ডমেন্ট এর উপর আঘাত করতে পারে সুতরাং একটি পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে ভবিষ্যতের আমেন্ডমেন্ট থেকে বাঁচতে সহায়তা করতে পারে এবং আমি যেমন বলেছি প্রসেকিউশন হিস্টরি এস্টপেল ভবিষ্যতের আমেন্ডমেন্ট এর উপর আঘাত করতে পারে আপনি যদি প্রসেকিউশন চলাকালীন কিছু ছেড়ে দেন একটি বিস্তৃত ব্যাখ্যার সুবিধা যেটাকে ডকট্রিন অফ ইকুইভ্যালেন্স বলা হয় সেটি পেটেন্ট আবেদনকারীর দিকে এক্সটেন্ডেড হবে না আপনি যদি প্রসেকিউশন চলাকালীন কিছু ছেড়ে দেন একটি বিস্তৃত ব্যাখ্যার সুবিধা যেটাকে ডকট্রিন অফ ইকুইভ্যালেন্স বলা হয় সেটি পেটেন্ট আবেদনকারীর দিকে এক্সটেন্ডেড হবে না পঞ্চম কারণ হল পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্টটি আপনাকে বিদেশি অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে কি না তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে পঞ্চম কারণ হল পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্টটি আপনাকে বিদেশি অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে কি না তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে সাধারণত আন্তর্জাতিক আবেদন ফাইল করার ব্যয় খুব বেশি হয় সাধারণত আন্তর্জাতিক আবেদন ফাইল করার ব্যয় খুব বেশি হয় সুতরাং পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে জানাতে পারে যে কোন আপত্তি আসার সম্ভাবনাগুলি কি কি সুতরাং পেটেন্টিবিলিটি রিপোর্ট আপনাকে জানাতে পারে যে কোন আপত্তি আসার সম্ভাবনাগুলি কি কি কারন সন্ধানকারীকে আপনি যে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে পেটেন্টিবিলিটি সন্ধানে রিপোর্টটি এমন জুরিসডিকশন ও খুঁজে দিতে পারে যেখানে আপনি অবশেষে প্রবেশ করতে চাইবেন কারন সন্ধানকারীকে আপনি যে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে পেটেন্টিবিলিটি সন্ধানে রিপোর্টটি এমন জুরিসডিকশন ও খুঁজে দিতে পারে যেখানে আপনি অবশেষে প্রবেশ করতে চাইবেন